বেসিক বৈদ্যুতিক সার্কিটএর উপর আমাদের কোর্সের 5ম সপ্তাহে স্বাগত জানাই এই সপ্তাহে মূলত আমরা প্রথম ঘাত এবং দ্বিতীয় ঘাত সার্কিট সম্পর্কে কথা বলব এবং বিশেষত আজ আমরা প্রথম ঘাত RC সার্কিট সম্পর্কে আলোচনা করবো সুতরাং বিশেষত RC সার্কিটে যাওয়ার আগে আসুন দেখে নেই যে প্রথম ঘাত সার্কিটটির অর্থ কী আমরা দুটি প্রকার সরল সার্কিট সম্পর্কে আলোচনা করব যা একটি রোধক এবং ক্যাপাসিটর এবং একটি সার্কিট যা একটি রোধক এবং ইন্ডাক্টর নিয়ে গঠিত তাই এগুলিকে সাধারণত RC এবং RL সার্কিট বলা হয় এখন এই RC এবং RL সার্কিটগুলির বিশ্লেষণগুলি দ্বারা আমরা রোধমূলক সার্কিটগুলির জন্য যেমন কারশ্যফের সূত্র Kirchhoff's law প্রয়োগ করেছিলাম এখন কারশ্যফের সূত্রটিকে বিশুদ্ধ রোধক সার্কিটে প্রয়োগ করা সহজ কারণ এটি একটি বীজগাণিতিক সমীকরণ দেয় যা সমাধান করা সহজ এখন যখন আমরা RC এবং RL সার্কিটগুলির জন্য একই সূত্র প্রয়োগ করি তখন এটি একটি অবকল সমীকরণ তৈরি করে যখন আমরা বীজগণিত সমীকরণের সাথে তুলনা করি তখন কারশ্যফের সূত্র ব্যবহার করে রোধ সার্কিটগুলি সমাধান করলে এটি সমাধান করা কিছুটা কঠিন এখন RC এবং RL সার্কিটগুলি বিশ্লেষণের ফলে প্রাপ্ত অবকল সমীকরণটি প্রথম ঘাতের তাই আমরা এই ধরণের সার্কিটগুলিকে প্রথম ঘাত সার্কিট হিসাবে অভিহিত করেছি তাই আমরা বলতে পারি প্রথম ঘাত সার্কিট প্রথম ঘাত অবকল সমীকরণ দ্বারা চিহ্নিত করা হয় সুতরাং আপনি যেখানেই দেখেন যে সেখানে প্রথম ঘাতের অবকল সমীকরণ রয়েছে আমরা বলতে পারি এটি আমাদের প্রথম ঘাত সার্কিট এই প্রথম ঘাত সার্কিটগুলিকে উত্তেজিত করার জন্য এখন আমাদের দুটি উপায় রয়েছে প্রথম উপায়টি হল সার্কিটের স্টোরেজ উপাদানগুলির প্রাথমিক অবস্থার ব্যবহার করে এর অর্থ হল প্রথমদিকে আপনি যদি ক্যাপাসিটর বা ইন্ডাক্টর চার্জ করেন আর সঞ্চিত চার্জযুক্ত ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরটি তখন সার্কিটটিতে প্রবেশ করে তবে সার্কিটটির কেবলমাত্র শক্তির উৎস থাকবে ক্যাপাসিটর বা ইন্ডাক্টর উভয় মধ্যে মোট শক্তি সঞ্চয় হিসাবে সুতরাং শক্তি সরবরাহ করার জন্য কোনও বাহ্যিক ভোল্টেজ বা তড়িৎ উৎস থাকবে না এই সার্কিটগুলিকে সোর্স ফ্রি সার্কিট বলা হয় কারণ এই সার্কিটটিতে কোনও বাহ্যিক উৎস নেই আমাদের ধারক এবং ইন্ডাক্টর রয়েছে যার মধ্যে কিছু প্রাথমিক শক্তি রয়েছে তাই আমরা ধরে নিই যে প্রাথমিকভাবে শক্তিগুলি সেই উপাদানগুলিতে সঞ্চিত থাকে এবং এই শক্তিটি সার্কিটের প্রবাহকে প্রবাহিত করবে এবং ধীরে ধীরে এটি রোধকগুলিতে বিলীন হয়ে যাবে কারণ যখন আমরা RC বা RL সার্কিট এর কথা বলি আমাদের সার্কিটে শ্রেণী বা সমান্তরালে একটি রোধক থাকবে রোধ উপাদানটি ধীরে ধীরে শক্তিটি পূর্বে ধারক বা ইন্ডাক্টর গুলিতে সঞ্চিত শক্তি ক্ষয় করার জন্য দায়বদ্ধ হবে যদিও উৎস বিহীন সার্কিট এর অর্থ এটি স্বাধীন উৎসমুক্ত কিছু পরাধীন উৎস থাকতে পারে আমরা যখন এই বক্তৃতাটিতে এগব তখন আমরা সেগুলি দেখতে পাব প্রথম ঘাত সার্কিটকে উত্তেজিত করার দ্বিতীয় উপায় হল স্বাধীন উৎস ব্যবহার করে আমাদের প্রথম ঘটনা রয়েছে যেখানে কোনও উৎস নেই তাই উৎস বিহীন সার্কিট হিসাবে তা পরিচিত দ্বিতীয়টিতে একটি স্বাধীন উৎস প্রয়োগ করে প্রথম ঘাত সার্কিটকে উত্তেজিত করা হয়েছে প্রথমে উৎসবিহীন RC সার্কিট বলতে কী বোঝায় তা বোঝার চেষ্টা করা যাক উৎসবিহীন RC সার্কিট বলতে আমাদের কাছে কোনও বাহ্যিক ভোল্টেজ বা তড়িৎ প্রবাহের উৎস সার্কিটের সাথে যুক্ত নেই কীভাবে আমরা কোনও উৎস বিহীনRC সার্কিট উপলব্ধি করতে পারি এটি তখন ঘটে যখন কোনও DC উৎস হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ধরুন আপনার কাছে কিছু ভোল্টেজের উৎস সংযুক্ত রয়েছে এটি কিছু ভোল্টেজ V হতে পারে সুতরাং সেই ক্ষেত্রে যখন আমরা ক্যাপাসিটর জুড়ে ভোল্টেজ প্রয়োগ করি তখন ধারক টি চার্জ হবে শক্তি সঞ্চয় করা হবে এবং যখন আমরা সার্কিটটি সংযোগ বিচ্ছিন্ন করব তখন চিত্রটি যেমন দেখানো তেমনটি হবে এখন আসুন আমরা রোধের শ্রেণী সমবায়টি বিবেচনা করি এবং এটি প্রাথমিকভাবে চার্জ করা হয় যার অর্থ ক্যাপাসিটারে শক্তি সঞ্চয় করা হয় সার্কিটের মধ্যে থাকা রোধকের মাধ্যমে ক্যাপাসিটারে থাকা শক্তি কীভাবে মুক্তি পাবে তা আমরা দেখব আমরা এই স্লাইডে প্রদর্শিত চিত্রটি দেখতে পাচ্ছি আমাদের কাছে থাকা রোধক এবং ধারক টি আমরা এখানে একক হিসাবে দেখছি তবে এটি রোধক এবং ক্যাপাসিটরের সমবায়ের তুল্য রোধ বা সমমানের ধারকত্ব হতে পারে সুতরাং যদি আপনার সার্কিটের একাধিক ধারক একাধিক রোধক থাকে আপনি তাদের সমস্তকে একজোট করেএকটি সমতুল্য RC সার্কিট তৈরি করতে পারেন যাতে C এবং R সমতুল্য ধারকত্ব এবং সমমানের রোধ হিসাবে বিবেচিত হতে পারে এখন আমাদের অবশ্যই সার্কিটের প্রতিক্রিয়া সার্কিটের প্রতিক্রিয়ার অর্থ খুঁজে বের করতে হবে এই ক্ষেত্রে ধারক থাকা উপাদানগুলিতে সঞ্চিত শক্তি নির্গত হলে সার্কিট কীভাবে প্রতিক্রিয়া দেখাবে ধারক টি প্রাথমিকভাবে চার্জ করে এবং সমান্তরালে রোধের সাথে সংযুক্ত করলে সার্কিটের পারফরম্যান্স কেমন হবে তা দেখুন এই ক্ষেত্রে যেহেতু ধারক টি প্রাথমিকভাবে চার্জ করা হয় তাই আমরা ধরে নিতে পারি যে সময় t 0 হয় ধারক টি কিছু প্রাথমিক ভোল্টেজ V0 দেখায় এই প্রাথমিক ভোল্টেজটি ক্যাপাসিটরের প্রাথমিক সময়ে t 0ভোল্টেজ এর সমান হয় সুতরাং ক্যাপাসিটারে সঞ্চয় করা শক্তির মান হবে 1 2C V0 2 সার্কিট এএকটি লুপ থাকবে এবং যদি এই নির্দিষ্ট নোডে কারশ্যফের তড়িৎ প্রবাহ সূত্র প্রয়োগ করা হয় তবে পাওয়া যাবে ICIR0 IC হল তড়িৎ প্রবাহ যা ক্যাপাসিটরের মধ্যে প্রবাহিত হচ্ছে যা হল IC C R রোধের মধ্যে তড়িৎ প্রবাহ হবে IR সুতরাং যে কোনও সময় t তে আমরা বলতে পারি ক্যাপাসিটর বা রেজিস্টার এ ভোল্টেজ একই কারণ এই দুটি সমান্তরালে রয়েছে সুতরাং ভোল্টেজ উভয় উপাদান জুড়েই থাকবে ভোল্টেজের মান ধরা যাক v এখন এটি আমাদের প্রথম ঘাত অবকল সমীকরণ তাই কেন প্রথম ঘাতের অবকল সমীকরণ বলা হবে কারণ এখানে কেবল ভোল্টেজ V এর প্রথম অবকলন জড়িত এখন আমরা পদটি পুনরায় সাজানোর জন্য বলি উভয় পক্ষ কে সমাকলন করলে পাই সুতরাং সরল করার জন্য এই ক্ষেত্রে আমরা ধরে নেব যে ধ্রুবক শব্দটি ln A যেখানে A হল সমাকল ধ্রুবক সুতরাং পরবর্তী কাজটি আমাদের যা করতে হবে তা হল আমাদের উভয় পক্ষের e এর ঘাত নিতে হবে আমরা পাই v AetRC এখন আমরা ধরে নিচ্ছি যে প্রাথমিক অবস্থায় v A V0 অতএব v V e−tRC দেখা যাচ্ছে যে ধারক বা রোধক উভয় এর ভোল্টেজ e সময় এর সাথে পরিবর্তনশীল সুতরাং এটি দেখায় যে RC সার্কিটের ভোল্টেজ প্রতিক্রিয়া প্রাথমিক ভোল্টেজের এক্সপনেন্সিয়াল হ্রাসমান এখন যেহেতু প্রতিক্রিয়াটি প্রাথমিক শক্তি সঞ্চিত এবং সার্কিটের শারীরিক বৈশিষ্ট্যের কারণে তাই এটি অন্য কোনও বহিরাগত ভোল্টেজ বা তড়িৎ উত্সের কারণে হবে না এটি কেবল সার্কিটের প্রাকৃতিক প্রতিক্রিয়া বলে অভিহিত করা হয় সুতরাং যখন আমরা বলি যে সার্কিটের সাথে কোনও বাহ্যিক উৎস সংযুক্ত নেই এবং বাহ্যিক শক্তিটি সার্কিটের প্রতিক্রিয়াটিকে সঞ্চারিত করে তাকে সার্কিটের প্রাকৃতিক প্রতিক্রিয়া বলে সুতরাং আমরা সহজভাবে বলতে পারি যে সার্কিটের প্রাকৃতিক প্রতিক্রিয়া এমন আচরণকে বোঝায় যে ভোল্টেজের সাথে এবং সার্কিটের বর্তমান হিসাবে কোনও উত্তেজনার বাহ্যিক উৎস ছাড়াই হবে এখন আপনি যখন প্রাকৃতিক প্রতিক্রিয়াটিকে গ্রাফিকালি উপস্থাপন করবেন তখন আপনি কীভাবে এটি চিত্রিত করবেন তা নীচের চিত্রের মতো হবে সুতরাং এখানে আপনি দেখতে পাবেন যখন আপনার v V e−tRC থাকবে আসুন ধরে নেওয়া যাক যে সময়টির ধ্রুবক নামে একটি উপাদান রয়েছে এবং এটি গ্রীক অক্ষর τ দ্বারা চিহ্নিত করা হয়েছে আসুন আমরা বলি যে এবার ধ্রুবক τ RC অতএব v V e−tτ আপনি যখন সময়টি বিবেচনা করে এই ফাংশনটি পরিকল্পনা করেন আপনি দেখতে পাচ্ছেন যে এটি এক্সপনেন্সিয়াল হ্রাসমানহচ্ছে সুতরাং যখন আমরা সময় t 0 নিই আমরা জানি যে ভোল্টেজের প্রাথমিক মান V0 ছিল এবং তারপরে এই কারণে এটি হ্রাসমান হয় এবং অবশেষে সমস্ত শক্তি রোধকের মধ্যে বিলুপ্ত হয়ে যায় সুতরাং যখন আমরা t 0 বলবো আমরা বলি এটি একটি প্রাথমিক শর্ত সুতরাং প্রাকৃতিক প্রতিক্রিয়া নির্ভর করে একমাত্র সার্কিটের প্রকৃতির উপর নির্ভর করে কোন বাহ্যিক উত্সের সাথে প্রকৃতপক্ষে সার্কিটের কেবল একটি প্রতিক্রিয়া নেই কারণ প্রাথমিকভাবে স্টোর এ থাকা শক্তিটির কারণ ধারক সুতরাং প্রাকৃতিক প্রতিক্রিয়াটি কেবলমাত্র সার্কিটের মধ্যে বিলুপ্ত হওয়ার জন্য অভ্যন্তরীণ শক্তি অর্জন করবে এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের জানতে হবে যে যখন সময় t τ হয় এর অর্থ যদি আপনি t এর সাথে τ প্রতিস্থাপন করেন তবে এটি সহজভাবে হবে হয়ে যায় e−1 সুতরাং সেই সময়ে মান v0368V এখন এর অর্থ কী তা দেখা যাক সুতরাং যখন আমরা বলি যে সময় t সময় ধ্রুবক সমান হয় তবে 1 e এর সমান হয়ে যায় যার ঘাত হয় - 1 এর অর্থ প্রাথমিক মান এর 368 শতাংশ যখন আমরা RC কে t এর সমান τ এর সমতুল্য করে সরল করি তখন আমরা এই মানটি পাই তাই যখন আমরা সার্কিটটিতে τ উপস্থাপন করি তখন τ RC সুতরাং আপনি যদি v V0 এর মান প্লট করেন অর্থাৎ আপনি যদি হরে V0 নেন তবে এটি হয়ে যাবে −t τ v V0 e আমরা সময় t এর সাপেক্ষে এই মানটি প্লট করব এবং একাধিক সময়ের হিসাবে গ্রহণ করবো যেখানে τ এর সময়টি ধ্রুবক তাই যদি তুলনা করেন তবে আপনি জানতে পারবেন যে 5 τ এর পরে এর অর্থ 5 গুণ ধ্রুবক সময়ের পরে ভোল্টেজ v এর মান 1 শতাংশ কম হয় সুতরাং আমরা যা বলতে পারি ক্যাপাসিটর পুরোপুরি অনাহিত হয় বা বিকল্পভাবে আপনি বলতে পারেন 5 গুণ ধ্রুবক সময় পরে সম্পূর্ণ চার্জ করা হয় এর অর্থ সার্কিটের চূড়ান্ত অবস্থা বা স্থিতিশীল অবস্থায় পৌঁছতে 5 সময় লাগে যখন কোনও পরিবর্তন হয় না সময়ের সাথে সুতরাং প্রতিবারের τ সময় অন্তর ভোল্টেজটি তার আগের মানের 368 শতাংশ কমেছে সুতরাং এই বিশেষ সারণী থেকে এটিও দেখতে পাচ্ছেন যে সময়ের প্রতিটি τ এ বৃদ্ধি এর মান সমান ভোল্টেজ তার আগের মানের 368 শতাংশ হ্রাস পাবে কারণ এটি কেবল Vt e হয় তাই আপনি যদি পরিবর্তনটি চালিয়ে যান তবে tএর মান সর্বদা Vt এর 368 শতাংশের সমান হতে পারে সুতরাং এটি t এর নির্বিশেষে কোনও মান হবে সুতরাং আপনি যদি tএর মান τ 2 τ বা 3 τ হিসাবে রাখেন তবে আপনি দেখতে পাবেন যে মান যাই হোক না কেন আপনি পেয়েছেন এটির আগের মানটির 368 শতাংশ এখন সময় ধ্রুবক হ্রাস পেলে আরও দ্রুততর ভোল্টেজ হ্রাস পাবে এর অর্থ আপনার কাছে RC সার্কিটের দ্রুত সময়ের প্রতিক্রিয়া রয়েছে আপনি যদি এই নির্দিষ্ট চিত্রটি দেখতে পান যখন সময় ধ্রুবকটি τছোট থাকে যা RC ছাড়া আর কিছুই নয় যদি এটি ছোট হয় তবে বক্ররেখাটি দেখায় যে ভোল্টেজ খুব দ্রুত ক্ষয় হয়ে চলেছে অন্যগুলির তুলনায় আরও মান হ্রাস হলে সার্কিটের ভোল্টেজের ক্ষয় হবে এবং আপনি সার্কিটের স্থিতাবস্থা দেখতে পাবেন তাই আমরা বলতে পারি যে ছোট সময় ধ্রুবক আমাদের একটি দ্রুত প্রতিক্রিয়া দেবে এবং এটি হবে স্থিতাবস্থায় দ্রুত পৌঁছাতে আর বড় সময় ধ্রুবক থাকলে তখন এটি স্থিতাবস্থায় পৌঁছাতে আরও সময় নেবে এখন সময় ধ্রুবকটি ছোট বা বড় যে কোনও হারে সার্কিটটি 5 গুণ সময় ধ্রুবক এ স্থিতিশীল অবস্থায় পৌঁছায় যেহেতু 5 গুণ সময় ধ্রুবক এ সার্কিট ভোল্টেজ রয়েছে তারপরে ভোল্টেজের মান হল এটির প্রাথমিক মানের 1 শতাংশেরও কম হয়ে যায় কিন্তু সময় ধ্রুবকের মান ছোট বা বড় হয় না স্থিতাবস্থায় এটি সর্বদা 5 গুণ সময় ধ্রুবক হয়ে যায় যখন সময় ধ্রুবক ছোট হয় তার অর্থ 5 গুণ এর ছোট এবং তখন সার্কিটটি স্থিতাবস্থায় দ্রুত পৌঁছে যাবে এখন ভোল্টেজ v ব্যবহার করে আমরা বর্তমান হিসাবে সন্ধান করতে পারি যদি নির্দিষ্ট সময় tতে রোধকের মধ্যে বিলুপ্ত ক্ষমতা P হয় তবে তার তাত্ক্ষণিক শক্তি হবে t সময়ে রোধকের দ্বারা শোষিত শক্তি হয় এখন আপনি যদি দেখতে পান যে এই সমীকরণটি হিসেবে t 0 সময়ে শক্তি 0 হবে যখন সময় t অসীমের সমান হয় তবে বন্ধনীতে পদটি 0 হয়ে যাবে সুতরাং w ∞ 1 2CV 2 এই শক্তি প্রাথমিক শক্তি ব্যতীত আর কিছু নয় যা ক্যাপাসিটরে সংরক্ষণ করা হয়েছিল সুতরাং আমরা বলব যে ক্যাপাসিটারে ছিল মোট শক্তি সেই সময়টিতে সঞ্চারিত হয় যা অসীম হয় তাই অবশেষে ক্যাপাসিটরটি থেকে শক্তি সম্পূর্ণরূপে পাওয়া জ্বলন্ত হতে অসীম দীর্ঘ সময় লাগে এখন দুটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার যখন আমরা উৎসবিহীন RC সার্কিটের সাথে কাজ করি একটি হল প্রাথমিক ভোল্টেজ এবং অন্যটি হল সময় ধ্রুবকের মান τ যখন আমরা এই দুটি মান পাই তখন আমরা কেবল যে সমীকরণটি পেয়েছি তা ব্যবহার করতে পারি এবং সার্কিটের ভোল্টেজ বা কারেন্টের মতো বিভিন্ন চলরাশি পাই সুতরাং সময় ধ্রুবকটি আউটপুট যা নির্ধারিত তা নির্বিশেষে একই হয় তাই সময় ধ্রুবকের সন্ধান করতে এটি RCর সমান হয় আর প্রায়শই থেভেনিন সমতুল্য রোধের সমান হয় সুতরাং যখন বৃহত্তর সার্কিটটি দেখছেন এবং আপনি সার্কিটের প্রতিক্রিয়া সন্ধান করতে চান আপনি কেবল থেভেনিন উপপাদ্য ব্যবহার করতে পারেন এবং R কেবল ক্যাপাসিটরের টার্মিনালে একটি থেভেনিন সমতুল্য রোধের সমান হতে পারে সুতরাং এর অর্থ হল যদি আপনি ধারক টি বের করেন এবং থেভেনিন রোধের মানটি খুঁজে পান তবে এটি সার্কিটের সময়ের প্রতিক্রিয়া সন্ধান করার জন্য যথেষ্ট এখন একটি উদাহরণের সাহায্যে ধারণাটি বুঝতে পারি যাতে আপনি ধারণাটি স্পষ্টভাবে বুঝতে পারবেন আপনি যদি এই চিত্রটিতে এই নির্দিষ্ট চিত্রটি দেখতে পান তবে ক্যাপাসিটরের প্রাথমিক ভোল্টেজটি 15 ভোল্ট হিসাবে ধরা যাক আমাদের vC vx ix এর মান খুঁজে বের করতে হবে সুতরাং আপনি যা করবেন প্রথমে আমরা সমান রোধের সন্ধান করব বা ক্যাপাসিটর টার্মিনালে থেভেনিন রোধ বলতে পারি এবং তারপরে আমরা ধারক ভোল্টেজ পেয়ে যাব এবং তারপরে vC থেকে আমরা vx এবং ix এর মান নির্ধারণ করব এখন 8 ওহম এবং 12 ওহম রেজিস্টার রয়েছে শ্রেণীতে এবং এই সমবায়টি 5 ওহম রোধের সাথে সমান্তরালে রয়েছে উপরের স্লাইডের গণনা থেকে দেখা যাবে যে R এর সমতুল্য 4 ওহম সুতরাং এখন অবশেষে R সমতুল্য যা 4 ওহম 01 ফ্যারাড ক্যাপাসিটরের সাথে সমান্তরালভাবে সংযুক্ত যে 15 ভোল্ট হিসাবে প্রাথমিক ভোল্টেজ পাচ্ছে উপরের স্লাইড থেকে গণনাগুলি অজানা রাশির সন্ধান করতে পারে সুতরাং এর সাথে আমরা আমাদের আজকের অধিবেশনটি শেষ করছি এই অধিবেশনে আমরা RC সার্কিটের প্রাকৃতিক প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তী অধিবেশনে আমরা RL সার্কিটের প্রাকৃতিক প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব